আমি এবং ডাঃ কমলিকা দত্ত যৌথভাবে পরিচালিত এই কোর্সে আপনাকে স্বাগত জানাই এই কোর্সে আমরা এমবেডেড সিস্টেম ডিজাইনের বিভিন্ন দিক সম্পর্কে কথা বলব বিশেষত আমরা কয়েকটি নকশার উদাহরণে জোর দেব demonstration এর বাহক হিসাবে আমরা মূলত দুটি পৃথক এমবেডেড সিস্টেম প্ল্যাটফর্মের সাথে কাজ করব এর একটি ARM ভিত্তিক বোর্ডের উপর ভিত্তি করে এবং অন্যটি হবে একটি Arduino Uno ভিত্তিক বোর্ড এখন আসল পরীক্ষায় এগিয়ে যাওয়ার আগে আমাদের কেন একটি এম্বেডেড সিস্টেমের প্রয়োজন একটি এম্বেডেড সিস্টেমের মূল বৈশিষ্ট্যগুলি কী এবং ডিজাইনের বিকল্পগুলি কী কী তার পিছনে কিছু তাত্ত্বিক পটভূমি এবং কিছু অনুপ্রেরণা পাওয়া সর্বদা ভাল সুতরাং এই প্রসঙ্গে এই কোর্সের প্রথম বক্তৃতার শিরোনাম এম্বেডেড সিস্টেমগুলির পরিচিতি এখানে আমরা প্রাথমিকভাবে এম্বেডেড সিস্টেম এটি মূলত কী এবং কিছু সাধারণ অ্যাপ্লিকেশন এবং কোনও এমবেডেড সিস্টেমের মধ্যে আমরা সাধারণত কোন ধরনের সাধারণ সাবসিস্টেম গুলো দেখতে পাই তার বিষয়ে কথা বলব এই কয়েকটি বিষয় যা আমরা এই কোর্সের অংশ হিসাবে আলোচনা করব প্রথম যে বিষয়টির উপরে আমি জোর দিতে চাই তা হল আমরা খুব ভাগ্যবান যে আমরা জন্মগ্রহণ করেছি এবং কম্পিউটিংয়ের যুগে বেড়ে উঠেছি আমাদের জন্মের পর থেকে অনেকেই চারপাশে কম্পিউটার সিস্টেম দেখেছি তবে অবশ্যই 4 বা 5 দশক আগে দৃশ্যটি এক রকম ছিল না ইলেকট্রনিক্স কম্পিউটিং সিস্টেম লো পাওয়ার ডিভাইসগুলির চমত্কার প্রসার ঘটেছে এবং কয়েক বছর ধরে বিভিন্ন ধরণের অগ্রগতি হয়েছে প্রথম যে বিষয়টিটিতে আমি জোর দিতে চাই তা হল কম্পিউটার সিস্টেম আজ সর্বত্র রয়েছে আপনি যদি আপনার চারপাশে তাকান আমি কারিগরি পরিবেশে কথা বলছি না পরীক্ষাগারে নয় আপনার কলেজেও নয় আপনার বাসভবনেও যখন আপনি নিজে ঘুম থেকে জেগে ওঠেন আপনি যদি আপনার চারপাশে ঘুরে দেখেন তবে কয়েকটি কম্পিউটেশনাল ডিভাইসের কয়েকটি উদাহরণ পাবেন যা কোথাও বসে আছে এটি এমন এক পরিবেশ যেখানে আমরা সকলেই বড় হয়েছি ঐতিহ্যগতভাবে বলতে গেলে আমরা এমন কম্পিউটারের সাথে পরিচিত হয়ে উঠলাম যেগুলি হয় ডেস্কটপ ল্যাপটপ সার্ভার ইত্যাদি যা কিছু দিক থেকে আরও প্রচলিত ডেস্কটপ কম্পিউটারগুলি সাধারণত এমন মেশিন হয় যেখানে আপনি আপনার কম্পিউটিংটি শিখেছিলেন আজ ল্যাপটপগুলি অনেক বেশি সাশ্রয়ী হয়েছে আমাদের বেশিরভাগই ব্যক্তিগত ল্যাপটপ আছে সুতরাং ল্যাপটপগুলি ডেস্কটপগুলির আগে যে ভূমিকাটি ব্যবহার করত তার প্রতিস্থাপন করে মোবাইল ফোনের বিষয়ে কথা বলা এটি একটি খুব কম মূল্যায়ন করা কম্পিউটিং ডিভাইস আজ যে কোনও মোবাইল ফোনের ভিতরে যা আছে যদি আপনি 30 থেকে 35 বছর আগের কম্পিউটারগুলির গণ্য ক্ষমতা সম্পর্কে চিন্তা করেন তবে বিশ্বাস করুন যে কোনও মোবাইল ফোনের অভ্যন্তরে যে প্রক্রিয়াগুলি রয়েছে তার তুলনায় 1 মিলিয়ন গুণ বেশি শক্তিশালী আপনি বড় কম্পিউটার সিস্টেমে দেখতে পাবেন তবে মোবাইল ফোন আমরা কিছু নির্দিষ্ট অ্যাপ্লিকেশনের জন্য ব্যবহার করি এটি ফোন হিসাবে ব্যবহারের জন্য বার্তা প্রেরণ করে এবং অবশ্যই বিনোদনমূলক উদ্দেশ্যে আমরা ভিডিও দেখতে পারি আমরা ইন্টারনেট ব্রাউজ করতে পারি এবং এমন অনেকগুলি নতুন অ্যাপ্লিকেশন রয়েছে যা আপনি আজ মোবাইল ফোনে চালাতে পারেন তবে আমি যেটি বলতে চাই তা হল আরও একটি ধরণের কম্পিউটিং সিস্টেম রয়েছে যা প্রায়শই আমাদের থেকে গোপন থাকে লুকানো মানে আমরা সেই কম্পিউটিং সিস্টেমগুলি দেখতে পাচ্ছি না যেমন আমরা জানি যে ডেস্কটপ গণনা করতে পারে একটি ল্যাপটপ গণনা করতে পারে একটি মোবাইল ফোনও কিছু দিক থেকে গণনা করতে পারে তবে আপনি যদি একটি রেফ্রিজারেটরের দিকে তাকান আমরা যদি আমাদের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রটি দেখি তবে সেগুলি কি কোনও কম্পিউটিং মেশিনের মতো দেখাচ্ছে তবে এই মেশিনগুলির ভিতরে কিছু কম্পিউটিং মস্তিষ্ক লুকিয়ে আছে আমি এই লুকানো জিনিসকেই উল্লেখ করছি এগুলি আমাদের প্রাত্যহিক জীবনে এবং সর্বাধিক প্রচলিত কারণ এগুলি সর্বত্র রয়েছে এবং আমি যে বক্তব্যটি তৈরি করতে চাই তা হল তারা যে পরিবেশের জন্য তৈরি হয়েছিল তাতে তারা লুকিয়ে আছে এখন এই জাতীয় সিস্টেমগুলি ঐতিহ্যগতভাবে এমবেডেড সিস্টেম হিসাবে উল্লেখ করা হয় এর অর্থ এগুলি কম্পিউটিং সিস্টেম তবে সেগুলি পরিবেশের মধ্যে এম্বেড করা রয়েছে পরিবেশ শব্দটি দ্বারা আমরা পারিপার্শ্বিকতা বা আসলে সেই দৃশ্যটি বোঝায় যার জন্য সিস্টেমটি নকশা করা হয়েছিল আমি আবার একটি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের উদাহরণ নিতে পারি একটি AC machine সাধারণত একটি ঘরের ভিতরে রাখার কথা এখন এই কম্পিউটিং সিস্টেমটি যে কোনও AC machine এর অভ্যন্তরে বসে আছে সেই কম্পিউটিং সিস্টেমের জন্য AC machine টি পরিবেশ এটি সেই AC machine এর বাইরে কারও সাথে যোগাযোগ করে না এটি এসি মেশিন নিয়ন্ত্রণের জন্য দায়ী আপনি আপনার রিমোট কন্ট্রোলটিতে যা চাপ দিচ্ছেন তার প্রতিক্রিয়া জানাতে দায়বদ্ধ আপনাকে AC machine কে কিছু কমান্ড প্রদান করা হবে ইত্যাদি এটি সেই ধরণের কমান্ড যা অভ্যন্তরীণ কম্পিউটারগুলি মেশিন প্রতিক্রিয়া জানাতে দায়বদ্ধ এম্বেডেড সিস্টেমগুলির বিষয়ে আবার কথা বলছি এই এমবেডেড সিস্টেমগুলি কী কী আমি ইতিমধ্যে একটি উদাহরণ দিয়েছি সুতরাং এখন এটি আপনার কাছে কিছুটা স্পষ্ট হওয়া উচিত এম্বেড করা সিস্টেমগুলি এমন কম্পিউটার যা তারা অন্যান্য সিস্টেমে এম্বেড থাকে এখন ডানদিকে কিছু ছবি দিয়েছি আপনি এই উদাহরণগুলি দেখুন এখানে আপনি একটি ওয়াশিং মেশিন দেখেন এটি একটি ফ্রিজ এটি একটি লেজার প্রিন্টার এটি একটি ডিজিটাল ক্যামেরা এটি একটি অটোমোবাইল এবং এখানে আপনি একটি মিসাইল দেখতে পাচ্ছেন যা আকাশের মধ্য দিয়ে উড়ে যাচ্ছে এটি এমবেডেড সিস্টেমগুলির সমস্ত উদাহরণ এগুলি অবশ্যই মোটামুটি শক্তিশালী কম্পিউটিং সিস্টেম বা তাদের অভ্যন্তরে ডিভাইসগুলি রয়েছে এই কম্পিউটিং সিস্টেমগুলির শক্তি নির্দিষ্ট প্রয়োগের উপর নির্ভর করে কিছু অ্যাপ্লিকেশনের জন্য আপনার খুব বেশি গণনার শক্তি প্রয়োজন হয় না তবে ক্ষেপণাস্ত্রের মতো ব্যবস্থার জন্য প্রচুর কম্পিউটেশনের প্রয়োজন রিয়েল টাইমে ক্ষেপণাস্ত্রটি তার ট্রাজেক্টোরিতে প্রবাহিত হওয়ার সাথে সাথে পরিবেশ থেকে ক্রমাগত প্রতিক্রিয়া পাওয়া যায় এবং কিছু সংশোধনমূলক পদক্ষেপ গ্রহণ করা দরকার যা ক্ষেপণাস্ত্রটি সঠিক পথ অনুসরণ করতে পারে এবং একটি নির্দিষ্ট উপায়ে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে সুতরাং এটি পরিবেশের উপর নির্ভর করে এখন এই অন্যান্য সিস্টেমগুলি যেকোন কিছুতে উল্লেখ করতে পারে খুব নির্দিষ্ট উপায়ে এটি নির্ধারণ করা খুব শক্ত তবে বিস্তৃতভাবে আপনি বলতে পারেন যে এই অন্যান্য সিস্টেমগুলি কোনও কম্পিউটিং সিস্টেম যা আমাদের প্রচলিত কম্পিউটার যেমন ডেস্কটপ ল্যাপটপ সার্ভার ইত্যাদি নয় যে কোনও কম্পিউটিং সিস্টেম যা এর মধ্যে একটি নয় তারা কোথাও বসে পরিবেশের সাথে কাজ করছে সেগুলি এমবেডেড সিস্টেম হিসাবে শ্রেণীবদ্ধ করা যেতে পারে কিছু সাধারণ উদাহরণ এখানে দেওয়া হল এবং আবার ঠিক যেমনটি আমি আবেদনের উপর নির্ভর করে বলেছি প্রসেসরটি খুব সহজ এবং সাশ্রয়ী হতে পারে কারণ অনেকগুলি ডিভাইস রয়েছে আমাকে আবার একটি উদাহরণ দেওয়া যাক মনে করুন আপনি একটি মাইক্রোওয়েভ ওভেন কিনতে বাজারে গিয়েছেন সেগুলি দামের জন্য ২০০০ টাকার মধ্যে পাওয়া যায় 3000 এবং আরও বেশি তারা তুলনায় বেশ সস্তা মাইক্রো ওভেনের ভিতরে এম্বেড প্রসেসরও রয়েছে এখন যদি আমি বলি যে আমার একটি মাইক্রোওয়েভ ওভেনের ভিতরে বসে থাকতে খুব শক্তিশালী পেন্টিয়াম প্রসেসর প্রয়োজন সেই পেন্টিয়াম প্রসেসরের দাম নিজেই সমস্ত আনুষাঙ্গিক এবং পেরিফেরাল সহ 5000 ডলার হবে তবে এটি অর্থনৈতিকভাবে টেকসই হবে না অ্যাপ্লিকেশনগুলির উপর নির্ভর করে তাদের খুব সস্তা হতে হবে বর্তমানে প্রচুর সংখ্যক এম্বেডেড সিস্টেম সারা বিশ্বে বিভিন্ন অ্যাপ্লিকেশনগুলিতে ব্যবহৃত হচ্ছে কোটি কোটি প্রচলিত কম্পিউটিং ইউনিট সুতরাং এই জাতীয় এম্বেডেড কম্পিউটিং ডিভাইসগুলির সংখ্যা আজ প্রচলিত কম্পিউটিং ডিভাইসের তুলনায় অনেক বেশি কিছু সাধারণ বৈশিষ্ট্য রয়েছে যা বেশিরভাগ এম্বেডেড সিস্টেমে উপস্থিত রয়েছে আসুন আমরা সেগুলির কয়েকটি দেখি প্রথম জিনিসটি হল এগুলি বিশেষ উদ্দেশ্য বা একক কার্যকরী এয়ার কন্ডিশনার মেশিনের মতো ভিতরে একটি প্রসেসর রয়েছে সেই প্রসেসরের একমাত্র উদ্দেশ্য হল AC machine টি সঠিকভাবে কাজ করছে কিনা তা নিশ্চিত করা এবং অন্য কিছুই নয় সুতরাং এটি আপনাকে কিছু গণিত ইত্যাদিতে গণনায় সহায়তা করার চেষ্টা করছে না সুতরাং এর অর্থ এটির বিশেষ উদ্দেশ্য এটি সাধারণত যে অ্যাপ্লিকেশনের জন্য নির্মিত হয়েছিল তার সাথে সম্পর্কিত একটি একক প্রোগ্রাম সম্পাদন করে এবং এটি পরিবেশ থেকে ইনপুট গ্রহণ করতে পারে আপনি একটি এসি মেশিনের কথা ভাবেন পরিবেশ থেকে প্রাপ্ত ইনপুটগুলির অর্থ ব্যবহারকারী দূরবর্তী নিয়ন্ত্রণের মাধ্যমে কিছু কমান্ড প্রেরণ করতে পারে এসি মেশিন নিজেই এর ভিতরে কিছু সেন্সর থাকতে পারে বর্তমান ঘরের তাপমাত্রা কী বর্তমান আর্দ্রতা স্তরটি কী তা বুঝতে পারে তদনুসারে এটি খুব সর্বোত্তম উপায়ে ভিতরে বিভিন্ন সাবসিস্টেম সক্রিয় করতে পারে আপনি কোনও ফ্রিজের কথা ভাবেন সেখানে সাধারণত কিছু কন্ট্রোল প্যানেল থাকে আপনি সেখানে তাপমাত্রা এবং অন্যান্য কারণগুলি সেট করতে পারেন এটি আবার অ্যাপ্লিকেশনটির উপর নির্ভর করে পরিবেশের মাধ্যমে আপনি প্রসেসরের কাছে কিছু কমান্ড প্রেরণ করতে পারেন এবং প্রসেসর সেই অনুযায়ী প্রতিক্রিয়া জানাবে মাইক্রোওয়েভ ওভেন ওয়াশিং মেশিন এসি মেশিনের মতো কয়েকটি উদাহরণ আমি দিয়েছি এবং এই এম্বেডেড বেশিরভাগ সিস্টেমে ব্যয় শক্তি এবং ফ্যাক্টর ফর্মের উপর খুব শক্ত প্রতিবন্ধকতা রয়েছে প্রসেসরের স্বল্প ব্যয় করতে হবে অন্যথায় সিস্টেমটি অর্থনৈতিকভাবে টেকসই হবে না প্রসেসরের অবশ্যই পাওয়ার সোর্স থেকে বা ব্যাটারি যেখানেই এটি কাজ করছে সেখানে খুব বেশি শক্তি খরচ করবে না কারণ প্রসেসরটি আপনার কাছ থেকে লুকানো রয়েছে এবং এটি প্রত্যাশিত যে ব্যবহারকারীর শক্তি সম্পর্কে খুব বেশি চিন্তা করা উচিত নয় ফর্ম ফ্যাক্টর আপনি আজকাল এমন একটি এসি মেশিনের কথা ভাবেন যা খুব স্নিগ্ধ এখন এর অভ্যন্তরে এমন কোনও কম্পিউটার রাখার সামর্থ নেই যা খুব ভারী এবং বড় কারণ এটি আপনার সিস্টেমকেও বিশাল এবং বিশাল করে তুলবে সুতরাং সিস্টেমের উপর আবার নির্ভর করে আপনার কম্পিউটিং সিস্টেমটি অবশ্যই খুব কমপ্যাক্ট তৈরি করা উচিত এবং কোনও প্রশংসনীয় ক্ষেত্র বাড়ানো ছাড়াই অভ্যন্তরে ফিট হওয়া উচিত সুতরাং স্বল্প ব্যয় স্বল্প শক্তি ছোট আকার তুলনামূলক দ্রুত এই বৈশিষ্ট্যগুলির কয়েকটি এবং অন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হল এটির বাস্তব সময়ের প্রতিক্রিয়া হওয়া উচিত আপনি এসি মেশিনের কথা ভাবেন হঠাৎ কোনও কারণে ঘরের তাপমাত্রা বেড়ে গেছে তাপমাত্রা হ্রাস করতে এটি উচ্চ শক্তিতে সংক্ষেপকটি চালু করতে হবে সুতরাং এটি অবশ্যই বাস্তব সময়ে এই বাহ্যিক ইনপুটগুলির প্রতিক্রিয়া জানাতে পারে এটি 10 মিনিটের পরে ভালভাবে প্রতিক্রিয়া জানাতে পারে না রিয়েল টাইম মানে যখনই কোনও ইনপুট আসে নির্দিষ্ট সময়ের মধ্যে সিস্টেমের সেই ইনপুটটির প্রতিক্রিয়া জানানো উচিত বেশিরভাগ এম্বেডেড সিস্টেম রিয়েল টাইমে সাড়া দেয় তারা সিস্টেমের পরিবেশ থেকে ইনপুট নেয় এবং গণনা পরিচালনা করার পর সহনীয় বিলম্ব প্রয়োগ থেকে প্রয়োগের ক্ষেত্রে পরিবর্তিত হয় সুতরাং এগুলি কয়েকটি সাধারণ বৈশিষ্ট্য এখন পাশাপাশি ডিজাইনের কিছু বাধাও রয়েছে এর কয়েকটি বেশ সুস্পষ্ট প্রসেসরের স্বল্প দামের জিনিস হওয়া উচিত আপনার এটিকে খুব ব্যয়বহুল করা উচিত নয় কারণ এটি আপনার সিস্টেমকে এম্বেডেড করে তুলবে এটি বেশ ব্যয়বহুলও করে তুলবে আপনি যেমন একটি মেশিনের ভিতরে একটি খুব পরিশীলিত প্রসেসর ব্যবহার করতে পারবেন না মাইক্রোওয়েভের মতো আপনি পেন্টিয়ামের মতো একটি পরিশীলিত প্রসেসর রাখতে পারবেন না কারণ পেন্টিয়ামের দাম নিজেই বেশ বেশি স্বল্প জ্বালানি খরচ হল অন্য বৈশিষ্ট্য যা বেশ সাধারণ এমনকি এমন মেশিনগুলির জন্যও যা বৈদ্যুতিক শক্তি থেকে চালিত হয় যেমন একটি ফ্রিজের মতো আপনি যদি এটি লাগিয়ে রাখেন এবং চলে যান তবে আশা করা যায় যে এটি খুব কম শক্তি ব্যয় করবে এবং দ্বিতীয়ত অনেক গ্যাজেট রয়েছে যা ব্যাটারিতেও পরিচালনা করে তাদের জন্য স্পষ্টতই শক্তি খরচ একটি বড় সমস্যা এবং এই প্রসেসরগুলি খুব সহজ কারণ তাদের কাছে মেমরির পরিমাণও খুব কম সুতরাং আপনি যেই প্রোগ্রাম লিখুন না কেন আপনি যেই গণনা করেন না কেন তাদের অবশ্যই এই সীমিত মেমরির জায়গার ভিতরে ফিট করতে হবে আমি উল্লেখ করেছি অনেক অ্যাপ্লিকেশন রিয়েল টাইম প্রতিক্রিয়া দাবি করে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সিস্টেমের ইনপুটগুলিতে সাড়া দেওয়া উচিত এখন আমরা এতদূর যা কিছু কথা বলেছি তার ভিত্তিতে একটি এম্বেডেড সিস্টেমকে কীভাবে সংজ্ঞায়িত করতে পারি ভাল এম্বেডেড সিস্টেমকে আলগাভাবে একটি মাইক্রোকন্ট্রোলার ভিত্তিক সিস্টেম হিসাবে সংজ্ঞায়িত করা যেতে পারে এটি এম্বেডেড সিস্টেমে সত্য ভিতরে থাকা প্রসেসরের দাম কম হতে হবে এটি কম শক্তি হতে হবে এটি আকারে ছোট হতে হবে মাইক্রোকন্ট্রোলার নামে কিছু প্রসেসর রয়েছে যা আমরা এই কোর্স জুড়ে আলোচনা করব তারা এই সমস্ত মানদণ্ডকে সন্তুষ্ট করে এম্বেডেড বেশিরভাগ সিস্টেমে তাদের ভিতরে মাইক্রোকন্ট্রোলার থাকে তারা একক চিপে সম্পূর্ণ কম্পিউটারের মতো আপনার যা কিছু প্রয়োজন প্রসেসর মেমরি আইও সবকিছু একক চিপের ভিতরে থাকে এবং তাই এটি খুব কম ব্যয় করে সুতরাং এটি একটি মাইক্রোকন্ট্রোলার ভিত্তিক সিস্টেম হওয়া উচিত এবং সাধারণ উদ্দেশ্য নয় এটি একটি ফাংশন বা ফাংশনগুলির সীমিত সেটগুলির একটি ব্যাপ্তি নিয়ন্ত্রণ করতে হবে এবং আরেকটি বিষয় হল এটি ব্যবহারকারীর দ্বারা প্রোগ্রাম করা নয় একটি ল্যাপটপ বা একটি ডেস্কটপের মতো আপনি কোনও প্রোগ্রাম লিখতে পারেন ভালভাবে আপনি কোনও সংখ্যার ফ্যাক্টরিয়াল গণনা করতে এন সংখ্যার সমষ্টি ইত্যাদির জন্য একটি প্রোগ্রাম লিখতে পারেন তবে যখনই আপনি আপনার এসি মেশিনের মতো কোনও ডিভাইসে কোনও এমবেডেড সিস্টেমের কথা ভাবেন আপনি সাধারণত আপনার প্রতিদিনের গণনার জন্য এটি ব্যবহার করেন না আপনি নিজে এটি প্রোগ্রাম করতে পারবেন না এটি আপনার কাছে কারখানা থেকে প্রোগ্রামযুক্ত হয়ে এসেছে আপনি প্রোগ্রামটি পরিবর্তন করতে পারবেন না এটি একটি স্থির প্রোগ্রাম সিস্টেম আপনি কেবল সেই প্রোগ্রামটিই ব্যবহার করছেন ব্যবহারকারী উদাহরণস্বরূপ দূরবর্তী নিয়ন্ত্রণের মাধ্যমে ইনপুট দিতে পারে তবে কার্যকারিতা পরিবর্তন করতে পারে না উদাহরণস্বরূপ আপনি কোনও এসি মেশিনকে রুম হিটারের মতো অন্য কোনওটিতে পরিবর্তন করতে পারবেন না ব্যবহারকারী সাধারণত সফ্টওয়্যারটিতে কোনও পরিবর্তন করতে পারবেন না তবে অবশ্যই আজকাল সিস্টেমগুলি আরও পরিশীলিত হয়ে উঠছে আপনি একটি সেট টপ বক্স মনে করেন যা আপনি টিভি সেটগুলির সাথে ব্যবহার করেন সেট টপ বক্সটিতে এমবেডড সিস্টেম রয়েছে তাদের ভিতরে বেশ শক্তিশালী প্রসেসর রয়েছে এখন কখনও কখনও আপনি লক্ষ্য করেছেন যে কিছু প্রোগ্রাম দেখার সময় বা আপনি যখন এটি চালু করছেন এটি আপডেট ডাউনলোড করে বলে ঠিক আছে যে সেট সফটওয়্যারটি সেট টপ বক্সের ভিতরে চলছে সেগুলি পরিষেবা সরবরাহকারী পর্যায়ক্রমে আপডেট হয় সেটি সেট টপ বক্সের ভিতরে সরবরাহ করা হয় ঠিক যেমন আপনার স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেমগুলির মতো Windows প্রায়শই ইনস্টল করার জন্য কিছু আপডেট প্রয়োজন তার অর্থ আপনার বিদ্যমান সফ্টওয়্যারটিকে কিছুটা অর্থে আরও উন্নত করতে আপনার কিছু সংশোধন প্রয়োজন সুতরাং সাধারণত আপনি নিজের ওয়াশিং মেশিন বা রেফ্রিজারেটর বা একটি গাড়ি প্রোগ্রাম করতে পারবেন না তবে আগামী পরবর্তী প্রজন্মের এম্বেডেড সিস্টেমগুলি আসার সাথে আপনি সেগুলিও প্রোগ্রাম করতে সক্ষম হতে পারেন আপনি যখন কোনও যান চালনা করেন তখন আপনি এটি প্রোগ্রাম করতে পারেন এবং এটি আপনার প্রয়োজন অনুসারে কাস্টমাইজ করতে পারেন তবে আজ হিসাবে সিস্টেমগুলি ব্যবহারকারীদের কাছে খুব সীমিত পছন্দ নিয়ে আসে ব্যবহারকারীর নির্দিষ্ট কিছু জিনিস থাকতে পারে তবে সবকটিই নয় এটি একটি এমবেডেড সিস্টেমের স্কিম্যাটিক ডায়াগ্রাম এম্বেডেড কম্পিউটারটি মাঝখানে বসে আছে যার কয়েকটি হার্ডওয়্যার মাইক্রোকন্ট্রোলার এবং কিছু প্রোগ্রাম রয়েছে যা এর সফ্টওয়্যারটিতে চলছে এটি কিছু সেন্সরের মাধ্যমে ইনপুট নেয় এবং এটি কিছু আউটপুটের মাধ্যমে কিছু নিয়ন্ত্রণ করতে পারে এবং সাধারণত কিছু ব্যবহারকারীর ইন্টারফেস যেমন কিছু স্যুইচ কিছু ছোট কীবোর্ড থাকে যেমন কিছু টাচ সেন্সর সম্ভবত রিমোট কন্ট্রোল থাকে এগুলি সমস্ত ব্যবহারকারীর ইন্টারফেস এবং এটিতেও থাকতে পারে অন্যান্য সাবসিস্টিমে কিছু লিঙ্ক এটি একটি এম্বেডেড সিস্টেমের একটি সাধারণ স্কিম্যাটিক এখন এমবেডেড সিস্টেমটি কী নয় আচ্ছা এটি কোনও মাইক্রোপ্রসেসর নয় যা এর ভিতরে বসে ঐতিহ্যগত কম্পিউটিং সিস্টেম আমরা এটিকে কম্পিউটার বলি আমরা এটিকে এমবেডেড সিস্টেম বলি না হ্যাঁ এটি একটি মাইক্রোপ্রসেসর যা অন্য মেশিনের মতো এসি মেশিন মাইক্রোওয়েভের মতো ফ্রিজের মতো আরও কিছু প্রযুক্তি ব্যবহার করতে ব্যবহৃত হয় এটি এমবেডেড সিস্টেম এটি অন্য কোনও সিস্টেমের মধ্যে এম্বেড করা রয়েছে এখন যেমন আমি স্বল্পমূল্যের মাইক্রোকন্ট্রোলারদের জন্য বলেছিলাম যে তারা একক চিপ ডিভাইস আপনি দেখুন এখানে আমি একটি মাইক্রোকন্ট্রোলারের একটি ছবি দেখিয়েছি যা PIC পরিবারের অন্তর্গত এটি একটি PIC মাইক্রোকন্ট্রোলার এটি একটি Layout Diagram যেখানে প্রসেসর মেমরি IO সাবসিস্টেম সমস্ত কিছু একই চিপের ভিতরে এম্বেড করা থাকে এখন এমবেডেড সিস্টেমগুলির কয়েকটি অ্যাপ্লিকেশন সম্পর্কে কথা বলছি আপনি সেগুলির কয়েকটি সংক্ষিপ্ত করতে পারেন তবে সেগুলি কল্পনা দ্বারা সীমাবদ্ধ আপনি যা কল্পনা করতে পারেন তার কোনও সীমা নেই এবং এই জাতীয় প্রয়োগের সংখ্যা দিন দিন কেবল বাড়বে আজ আমরা আইওটি সম্পর্কে কথা বলছি আগামীকাল আইওটি সর্বত্র থাকবে সম্ভবত সেই সমস্ত ডিভাইসগুলির কিছু আপনার শরীরে থাকবে আপনি সেই ডিভাইসগুলি আপনার সাথে বয়ে নিয়ে যাবেন গ্রাহক হিসেবে রেফ্রিজারেটর ওয়াশিং মেশিন এসি মেশিন ক্যামেরা সম্পর্কে ভাবতে পারেন এটি ইতিমধ্যে আমরা কথা বলেছি এমনকি আপনার অফিসে আপনি প্রিন্টার এবং ফ্যাক্স মেশিন ফটোকপি মেশিন স্ক্যানার বায়োমেট্রিক স্ক্যানার নজরদারি করার জন্য ক্যামেরা ব্যবহার করেন এগুলি এমবেডেড সিস্টেমের উদাহরণ আপনি অটোমোবাইলগুলির কথা ভাবেন আজ সমস্ত অটোমোবাইল কিছুটা অর্থে বুদ্ধিমান এমন কয়েকটি কম্পিউটেশনাল ডিভাইস রয়েছে যেগুলি অটোমোবাইলগুলির অভ্যন্তরীণ কাঠামোকে কার্যকর উপায়ে ব্যবহার করার চেষ্টা করে সুতরাং এয়ারব্যাগগুলি অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম ইঞ্জিন নিয়ন্ত্রণ দরজা লক জিপিএস এগুলি এখানে এম্বেডড প্রসেসরের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় যোগাযোগের জন্য মোবাইল ফোন সবচেয়ে বড় উদাহরণ আপনি যে নেটওয়ার্ক স্যুইচগুলি যোগাযোগের রাউটারগুলি স্যুইচ ওয়াই ফাই হটস্পটস টেলিফোনগুলির জন্য ব্যবহার করেন সেগুলির প্রত্যেকটির অভ্যন্তরে প্রসেসর রয়েছে তারপরে আপনার কাছে স্বয়ংক্রিয় দরজা লকিং সিস্টেম থাকতে পারে আমরা এটিকে অনেকগুলি স্থান দেখি বিমানবন্দর এবং রেল স্টেশনগুলিতে স্বয়ংক্রিয় ব্যাগেজ স্ক্রিনিং নজরদারি সিস্টেম বুদ্ধিমান টয়লেট যেখানে টয়লেটের অভ্যন্তরে এমন কিছু এমবেডেড সিস্টেম রয়েছে যা ব্যবহারকারীদের প্রয়োজনগুলিতে স্বয়ংক্রিয়ভাবে সাড়া দিতে পারে এগুলি এমবেডেড সিস্টেমের উদাহরণ আবার সেই চিত্রটি নিয়ে কথা বলার সাথে সাথে দেখবো এম্বেডেড সিস্টেমটি দেখতে এটির মতোই আমাদের কিছু হার্ডওয়্যার সহ একটি এম্বেডড কম্পিউটার থাকতে হবে এটি করার জন্য আপনাকে কিছু সফ্টওয়্যার লিখতে হবে এবং অবশ্যই এটি ব্যবহারযোগ্য করে তোলার জন্য একটি উপযুক্ত ইউজার ইন্টারফেস থাকতে হবে এবং ব্যবহারকারীর ইন্টারফেসটি যথেষ্ট সহজ হতে হবে এটি একটি সম্পূর্ণ বড় কীবোর্ড হওয়া উচিত নয় যেখানে আপনি কিছু এবং সবকিছু টাইপ করতে পারেন এটি একটি নির্দিষ্ট অ্যাপ্লিকেশনের জন্য খুব নির্দিষ্ট হবে এটি ঠিক একটি কার্টুনের মতোই আমি দেখিয়ে যাচ্ছি এই আয়তক্ষেত্রাকার বাক্সটি একটি প্রসেসর প্রসেসরের ভিতরে আপনি অনেক কিছুই দেখতে পাবেন আপনি ডিজিটাল থেকে অ্যানালগ রূপান্তরকারী দেখতে পারেন আপনি এনালগ ডিজিটাল রূপান্তরকারী কাউন্টার টাইমার পালস উইদ মড্যুলেটর ইত্যাদির পাশাপাশি একটি সাধারণ মাইক্রোকন্ট্রোলার যা আজ একটি এম্বেডেড সিস্টেমের হৃদয় গঠন করে তাতে ডিজিটাল ইন্টারফেসের সাথে অ্যানালগ থাকতে পারে কারণ বাইরের পৃথিবীর বেশিরভাগ ইনপুট প্রকৃতিতে অ্যানালগ এগুলি অবিরত যেমন তাপমাত্রা আর্দ্রতা চাপ ইত্যাদি এটির সাথে আমরা এই বক্তৃতার শেষে এসেছি আমরা আমাদের পরবর্তী বক্তৃতায় আমাদের আলোচনা চালিয়ে যাব